সুতরাং আমরা এই গণনাটি করেছি এবং আমরা দেখতে পেলাম যে আপনি যদি স্ট্যান্ডবাই মোডে যান তবে বিদ্যুৎ খরচ কেবলমাত্র 066 ওয়াট চমৎকার সুতরাং এর পরে আসুন এখন তাকান তো তিনি কী দিয়ে শুরু করলেন আমরা কীভাবে বেয়ারিংয়ের শর্তটি পরিমাপ করব এই সমস্যাটি নিয়ে শুরু করেছি এবং যখন আমরা বলেছিলাম যে আমরা বিয়ারিংয়ের অবস্থার দিকে তাকিয়ে আছি তখন আমরা বলেছিলাম যে ভারবহনগুলির তাপমাত্রাটি পরিমাপ করা যাক এবং আমরা তাকালাম তাপমাত্রায় তাপমাত্রা একটি ভাল সূচক এবং আমরা সরাসরি তাপমাত্রাটি পরিমাপ করতে পারি না কারণ আক্রমণাত্মক পদ্ধতিতে এটি করা খুব কঠিন সুতরাং আমরা কীভাবে চৌম্বকীয় ক্ষেত্রটি ব্যবহার করব এবং চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন এবং সদৃশ সাজানোর দিকে নজর দেওয়া শুরু করব আপনারা জানেন যে ভারবহনটি তাপমাত্রা বৃদ্ধির চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তনের সাথে সম্পর্কিত হতে পারে এবং আমরা বলেছি যে আপনি যে ম্যাপিংটি স্থাপন করছেন তা এবং তারপরে আমরা একটি সাধারণ ডেমো একসাথে রেখেছি যার অর্থ গ্রাফিক যা প্রকৃতপক্ষে ল্যাব স্কেল সিস্টেমটি দেখিয়েছে যা এখন আসলে তা হবে আপনি কী জানেন যে আসলে এই পরিমাপটি করবে এখন আপনি যদি কেবলমাত্র তাপমাত্রার ক্ষেত্রে এটি গ্রহণ করেন এই তাপমাত্রা পরিমাপ মোটেই তুচ্ছ নয় অনর্থক এবং আপনাকে করতে হবে উদাহরণ হিসাবে কেবল একটি সেন্সর দেখুন সুতরাং আমরা কেবলমাত্র এই কোর্সটি দেখছি যদি আপনি কেবলমাত্র গুরুত্বপূর্ণ সেন্সর হিসাবে এটি তাপমাত্রা দিয়ে শুরু করেন এটি পরিমাপ এটি কখনই তুচ্ছ হতে যাচ্ছে না এবং তাপমাত্রার এই পরিমাপটি সেই দৃশ্যের উপরও নির্ভর করে যে আপনি যে ধরণের প্রয়োগের জন্য আপনি যে দৃশ্যের ভিত্তিতে বাস্তবে এই পরিমাপটি তৈরি করছেন সেটি তৈরির চেষ্টা করছেন যদি আপনি নতুন জন্মগত মনিটরিংয়ের ক্ষেত্রে বিবেচনা করেন যদি আপনি কোনও কারণে শিশুর তদারকির ক্ষেত্রে বিশেষত নবজাত শিশুদের মাপতে চান তবে আপনি যে পরিমাপের মাধ্যমে প্রকৃতপক্ষে এ জাতীয় পরিমাপ করেন তা এক প্রকারের আপনি যদি অবস্থাটি পর্যবেক্ষণ করেন তবে এটি অন্যরকম যদি আপনি কেবল দেখতে চান তাপ সনাক্তকরণ অন্য ধরণের সুতরাং এই সমস্ত জিনিস এটি প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে কেবলমাত্র তাপমাত্রার এক গুরুত্বপূর্ণ পরিমাপের দিকে তাকিয়ে থাকে যা মূলত আপনি আসলে আইআর তাপমাত্রার দিকে তাকিয়ে থাকেন ইনফ্রারেড তাপমাত্রা আপনি আইআর তাপমাত্রা তাপীয় সেন্সরগুলির দিকে তাকিয়ে রয়েছেন মূলত আপনি আপনার জন্য এগুলি অনেক কিছু করতে সক্ষম হবেন সুতরাং যদি আপনি তাপমাত্রা সেন্সর ব্যবহার করে আইআর পদ্ধতিগুলি ইনফ্রারেড টেম্পারেচার সেন্সর ব্যবহার করে তাপমাত্রার এই পরিমাপটি দেখে থাকেন তবে আপনি একটি বিভিন্ন অ্যাপ্লিকেশন জন্য তাদের সংখ্যা আপনি যদি কোনও অটোমোবাইল নিয়ে যান এবং আপনি কোনও অটোমোবাইলের মধ্যে তাপমাত্রা পরিমাপ করতে চান তবে সেই অ্যাপ্লিকেশনটির জন্য আপনার কাছে বিভিন্ন ধরণের তাপমাত্রা সেন্সর রয়েছে তুলনায় আমাদের বলার জন্য দুঃখিত আমাকে এটি সংযুক্ত করতে হবে এবং অন্য চাকাটি প্রদর্শন করতে হবে যাতে এটি স্থিতিশীল থাকে সুতরাং আমাদের আরেকটি দেখাতে হবে চাকা এবং মূলত আমরা একটি অটোমোবাইলের অভ্যন্তরে তাপমাত্রা পরিমাপের দিকে তাকিয়ে আছি সুতরাং আপনি কেন একটি অটোমোবাইলের অভ্যন্তরে তাপমাত্রা পরিমাপ করতে চান কারণ আমাদের বলুন যে সমস্ত কিছুই জ্বালানী দক্ষতার সাথে যুক্ত সুতরাং আপনি আমাদের বলি একটি এসি বাস আছে এবং আপনি এই এসিটির ভিতরে কতটা ভাল তা এই বাসের অভ্যন্তরে এই এসি কতটা ভাল কাজ করছে যা বাসের অভ্যন্তরীণ অঞ্চল বা একটি অটোমোবাইল যেখানে এসি ভাল কাজ করছে না তা কোথায় রয়েছে এটি সঠিকভাবে শীতল হচ্ছে না সুতরাং আপনি খুঁজছেন আমাদের এখানে বন্ধ অটোমোবাইলের অভ্যন্তরের তাপমাত্রার বিশেষ পরিমাপের একটি পরিমাপ বলি সুতরাং আপনি সেখানে এক ধরণের তাপমাত্রা সংবেদক রাখবেন এবং আপনি এটির যথাযথতা সম্পর্কে আরও এত বেশি চিন্তা করবেন না আরও বর্ধিত এমনকি 1 ডিগ্রি তবে আপনি যদি জানেন যে আমি ব্যবহার করতে যাচ্ছি তবে আমার সঠিক তাপমাত্রা পর্যবেক্ষণের প্রয়োজন একটি শিশু পর্যবেক্ষণ একটি নবজাতক পর্যবেক্ষণ ব্যবস্থা সিস্টেম সঠিক জন্মের মাধ্যমে আপনি একটি নতুন জন্মনিয়ন্ত্রণ পর্যবেক্ষণ শিশুর তাপমাত্রার যোগাযোগ ভিত্তিক পরিমাপটি রেকটাল পরিমাপ রেকটাল পরিমাপের সাথে সমস্ত কিছু পরিমাপের সাথে সম্মানজনক সুতরাং আমি বলব রেকটাল প্রোবটি আসলে বেশিরভাগ হাসপাতালে মানুষের দেহের তাপমাত্রার সঠিক পরিমাপের জন্য ব্যবহৃত হয় তবে কখনই আপনার পক্ষে সহজ হবে না আপনি কোনও হাসপাতালের বাইরে আছেন আপনি কেবলমাত্র তাপমাত্রাটি পরিমাপ করতে চান সুতরাং এটি কখনও সহজ হয় না অন্যান্য উপায় আছে যার মাধ্যমে আপনি মূল দেহের তাপমাত্রা মাপতে পারবেন এখন আপনি আমাদের বলতে চান যে এই মূল দেহটি যতটা সম্ভব মূল দেহের তাপমাত্রার কাছাকাছি পরিমাপ করার জন্য একটি আইওটি সিস্টেম বানাতে চাই তবে আপনি কোনও নন ব্যবহার করতে চান এমন একটি আক্রমণাত্মক পদ্ধতি ব্যবহার করতে চান যা জানা যায় না আক্রমণাত্মক অন্য কারণেও আকর্ষণীয় হয় বিশেষত আপনি যদি তাকান তবে আপনি শরীরের তাপমাত্রা বা এর আশেপাশের কিছু জানেন রোগী এবং পর্যবেক্ষণ এবং তাই কারণ আপনি সংক্রমণের সাথে যোগাযোগ করতে চান না সুতরাং যদি সংক্রামক কিছু সংক্রমণের কারণে যদি দেহের তাপমাত্রায় বৃদ্ধি ঘটে তবে আপনি চান না যে আপনার চারপাশের লোকেরা আপনাকে পরিচিত করা শুরু করুক যাতে আপনি জানেন যে আপনি লোকেরা সেই বিশেষ সংক্রমণের সাথে যোগাযোগ করতে চান না সুতরাং একটি আক্রমণাত্মক নয় এমন পদ্ধতি থেকেও দরকারী কারণ আপনি চান না আপনি সংক্রমণ এড়াতে চান তো তুমি কি কর আপনি যদি আমাদের মানবদেহের মূল দেহের তাপমাত্রার জন্য এখন এইরকম একটি তাপমাত্রা পরিমাপ করতে চান তবে আসুন আমরা নবজাতক বা একটি মানব বলতে পারি আপনি এখন এমন একটি কৌশল পরিমাপ করতে যাবেন যাকে বলা হয় আপনি জানেন যে আপনি এই সিস্টেমটি এখানে দেখছেন আমি আপনাকে নির্দেশ করতে দেব আপনি এই সিস্টেমে এখানে আপনার এখানে এই সুন্দর ছোট সেন্সর রয়েছে যে সেন্সরটি আপনি দেখতে পান যে এটি এখানে রয়েছে এটি এই ব্যাটারি প্যাকটি আমরা ল্যাবটিতে এটি করেছি সুতরাং আমি সবেমাত্র একটি ল্যাব স্কেলের ব্যাটারি প্যাক রেখেছি এবং যা আপনি ভিতরে দেখতে পান তা মূলত একটি মেডিকেল গ্রেড যা মূলত একটি মেডিকেল গ্রেড আইআর থার্মোমিটার মেডিকেল গ্রেড থার্মোমিটার এর মানে কী এর সহজ অর্থ হল আপনি যদি এটির সহজ সরল অর্থ হল যথার্থতা একটি খুব গুরুত্বপূর্ণ পরামিতি এবং যা সঠিকতাটি 01 ডিগ্রি সেলসিয়াস আপনি যে কোনও মেডিকেলের জন্য বজায় রাখতে হবে যা আপনি যথাযথতা পরিমাপের যথার্থতা 01 এর কাছাকাছি রেখেছেন ডিগ্রী সেলসিয়াস এটি নাও হতে পারে আমরা কীভাবে এটি পরিমাপ করব আপনি কীভাবে নিশ্চিত হন যে আপনি কীভাবে একটি মূল দেহের তাপমাত্রা পরিমাপ করেন তা আমাকে সঠিকভাবে দেহের তাপমাত্রা পরিমাপের জন্য এটি লিখতে দিন যেমনটি আমি বলেছিলাম এটি তুচ্ছ হতে যাচ্ছে না আপনি কীভাবে এটি করেন এটি আসলে কীভাবে করা হয়েছে তার একটি প্রদর্শন আমি আপনাকে দেখাব একটি সহজ উপায় এক উপায় এবং সম্ভবত একটি উপায় যার মাধ্যমে আপনি কোন কৌশলটি ব্যবহার করে আপনি এই তাপমাত্রাটি আপনার কপালের পাশের কপালের বিপরীতে রাখেন মূলত মন্দির অঞ্চল মন্দিরটি আপনি দেখতে চান সেখানে একটি শঙ্কু রয়েছে আমি এখানে আপনি এই বোতামটি টিপুন এমন শঙ্কুর দূরত্বটি ঠিক করুন যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এখানে বোতাম টিপছেন এবং আপনার একটি পরিমাপ করতে সক্ষম হতে হবে এবং এই মানটি কোথায় আসবে এই মানটি যা পড়ছে তা আসলে আপনার ফোনে একটি সরলরূপে আসবে মোবাইল ফোন এর মতো একটি ফোন আমাদের বলি যে এর মতো একটি ফোন আপনার পক্ষে একটি পরিমাপ করা এবং এই মোবাইল ফোনে এই মানটি প্রদর্শন করতে সক্ষম হওয়া উচিত আপনি এই ডিভাইস এবং ফোনের মধ্যে কী ধরণের যোগাযোগের কথা বলছেন বেশিরভাগ ক্ষেত্রে লোকে ব্লুটুথ লো এনার্জি সম্পর্কে যা বলে তাকে বিএলই বলা হয় BLE বিভিন্ন স্ট্যান্ডার্ড বিদ্যমান রয়েছে আমরা কেবল গতবারের মতো উল্লেখ করেছি বিএলই হল যোগাযোগের লিঙ্ক যোগাযোগ লিঙ্কটি মূলত একটি ব্লুটুথ লো এনার্জি লিঙ্ক এখন আমি এই পরিমাপটি কীভাবে করেছি আমি তাপমাত্রার ধমনী দ্বারা প্রকাশিত উত্তাপ দ্বারা তাপমাত্রা পড়ে এই পরিমাপটি তৈরি করেছি টেম্পোরাল আর্টারি দেখুন যে আমরা যতক্ষণ সময় কাটিয়েছি তা বোঝার চেষ্টা করার জন্য প্রচুর সময় ব্যয় করছি সমানতালে কিছু চলছে মাপা সুতরাং ধারণাটি আসলেই যখন আপনি কোনও জিনিসগুলির ইন্টারনেটের জন্য নকশার বিষয়ে কথা বলবেন আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনটি মনে রাখা উচিত এটি খুব গুরুত্বপূর্ণ সুতরাং আমি আবেদন বলতে যাচ্ছি অ্যাপ্লিকেশন খুব সমালোচনামূলক সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কেন বলব আপনি যদি বল বিয়ারিংয়ের তাপমাত্রা শর্ত পর্যবেক্ষণের বিষয়ে আমরা সেখানে কীভাবে তাপমাত্রা পরিমাপ করি সে সম্পর্কে সরাসরি দৃষ্টিপাত করি তবে এটি কোনও সরাসরি পরিমাপ ছিল না কারণ আমরা এটিকে আক্রমণাত্মক করে তোলা খুব কঠিন বলে মনে করি কারণ বিয়ারিংগুলি ভিতরে খুব গভীরভাবে এম্বেড থাকে অটোমোবাইলগুলি কোনও ঘোরানো যন্ত্রপাতি বা সেখানে কোনও উপাদান সুতরাং এটি পরিমাপ করা খুব কঠিন সুতরাং আমরা অপ্রত্যক্ষভাবে পরিমাপ করা শুরু করি আমরা এটির পাশাপাশি এখানে কী করছি তা দেখুন আমরা মূল দেহের তাপমাত্রা পরিমাপ করছি যা প্রকৃতপক্ষে আক্রমণাত্মক পদ্ধতিতে সম্পন্ন হবে যা আমি যেমন উল্লেখ করেছি যে আমরা মূল শরীরের তাপমাত্রা পরিমাপটি থার্মিস্টর সুইচ ব্যবহার করে ব্যবহার করছি দুঃখিত মূলত দেহের তাপমাত্রা পরিমাপের সাথে আমরা মলদ্বার হিসাবে যা বলেছিলাম দুঃখিত সুতরাং রেকটাল প্রোবটি ঠিক আছে আমরা রেকটাল প্রোবটি ব্যবহার করে রেকটাল প্রোবের পরিমাপ সম্পর্কে বলেছি সুতরাং এখন আমরা বলছি ভাল করে রেকটাল প্রোবটি কঠিন কারণ আমরা খুব সহজেই বিশেষত বাসাবাড়িতে খুব সহজেই রেকটাল প্রোবটি ব্যবহার করতে পারি না কারণ হাসপাতালগুলিতে যা সম্ভব হবে আমরা বলেছিলাম যে এই ড্রাইভিং সিস্টেমটি এই সামান্য ব্যবহারের মাধ্যমে আমরা একটি পরিমাপ করব বৈদ্যুতিন পণ্যের টুকরো যা মূলত মোবাইল ফোনে যোগাযোগ করে এবং আমরা মূলত ফোন এবং এই ডিভাইসের মধ্যে ব্লুটুথ কম শক্তি ব্যবহার করতে পারি এবং এটি প্রকৃতপক্ষে অস্থায়ী ধমনীটি পরিমাপ করে সুতরাং আপনি এখন একই দেখতে আগ্রহের তাপমাত্রা একই প্যারামিটারের আগ্রহের মতো তবে বিভিন্ন পরিস্থিতিতে আপনার আইওটি ডিভাইস থাকা দরকার আপনি যে আইওটি সিস্টেমটি তৈরি করতে চলেছেন সেটি সেন্সরটি সম্পূর্ণ আলাদা দেখায় আপনি প্যাকেজটি যেভাবে প্যাকেজ করেছেন তা যেভাবে আলাদা হয় তা অন্যরকম উদাহরণস্বরূপ 3ডি প্রিন্টেড সহ এটি একটি 3 ডি প্রিন্টেড মডিউল আপনি দেখেন এই শঙ্কুটি এই শঙ্কুটি কারণ আপনি যতটা সম্ভব টেম্পোরাল ধমনির খুব কাছাকাছি থাকতে হবে স্পষ্টতই আপনি যদি এটি বিশেষত একদিন নবজাতকের ক্ষেত্রে প্রয়োগ করতে যাচ্ছেন তবে দুদিন বয়সী বাচ্চাদের এটি খুব নরম উপাদান থেকে তৈরি করতে হবে ত্বকের দিকে তাকাতে আপনি কোথাও বিরক্তিকর হতে পারবেন না তাই কোমল আপনি সেখানে কোনও কিছুতেই ঝামেলা করতে চান না সুতরাং সত্যিই এই পুরো প্যাকেজিংটি হতে হবে খুব নতুন জন্মগত বন্ধুত্বপূর্ণ অধিকার সুতরাং এটি অন্য জিনিস এখন আমাদের বলুন যে আপনি এখনও এই তাপমাত্রাটি ব্যবহার করতে চান তা পরিমাপ করতে চান নতুন জন্মের জন্য পরিমাপ তবে আপনি দেহের মূল তাপমাত্রাটি পরিমাপ করতে চান না তবে আপনি ইনকিউবেটরটি ঠিকঠাক বলতে দিন সুতরাং এটি ইনকিউবেটরটি এখনও বাচ্চাদের জন্য তবে আপনি যে ইনকিউবেটারের তাপমাত্রাটি পরিমাপ করতে পারছেন তা আপনি পরিমাপ করছেন এটার মতো কিছু আপনি এরকম কিছু করতে পারতেন এটি কী আসুন আমরা এটির আরও গভীরে যাই আপনি দেখতে পাবেন যে এটি একই সেন্সর যা আপনি এখানে এই সিস্টেমে দেখেছেন ঠিক সেখানে তবে এখানে দুটি রয়েছে আপনি দেখতে পারেন যে এখানে দুটি রয়েছে এবং এটি একই যোগাযোগ যা আপনি চান প্রতি একটি ফোনে ফিরে ফোন দিয়ে করুন তবে এই দুটি ডিভাইস ইলেক্ট্রনিক ডিভাইসে সংযুক্ত একটি সেন্সরের পরিবর্তে দুটি রয়েছে আমি এই ডিভাইসের নামটি লিখব এটি ইলেকট্রনিকের একটি খুব আকর্ষণীয় অংশ যা আপনি বেশ নিখরচায় কিনতে পারেন এবং এটি বলা হয় মিশ্রিত মাইক্রো নামক একটি সংস্থা থেকে মাইক্রো মিশ্রিতভাবে সেখানে মিশ্রিত করুন মূলত তারা সমস্তই আর্কুইনো মিশ্রিত করেছে যা আমি এখানে প্রদর্শিত এই মিশ্রিত মাইক্রো সিস্টেমে সরাসরি কাজ করবে আমাদের ফিরে ফোকাস করা যাক এটি মিশ্রিত মাইক্রো থেকে আসলে এটি একটি এসওসি যা আমরা গতবারের মতো নর্ডিক অর্ধপরিবাহীর কাছ থেকে আলোচনা করেছি এটিতে একটি বিএলই ব্লুটুথ কম শক্তি যোগাযোগ লিংক রয়েছে এবং এটি আর্ম মাইক্রোকন্ট্রোলার হওয়ায় এটি কোনও থেকে পড়তে সক্ষম হয় আমি এটি বাহু বলে মনে করি না আমি দুঃখিত আমি এটি বাহু বলে মনে করি না আমাকে এটি সাবধানে সন্ধান করতে হবে তবে এটিকে কোনও মাইক্রোকন্ট্রোলার রয়েছে এমন একটি এসওসি বলে মনে করবেন না এবং এটির একটি রেডিও রয়েছে যা থেকে মূলত একটি ব্লুটুথ কম শক্তি রেডিও সিস্টেম এটি এটি পড়তে সক্ষম হয় এবং এই সিস্টেম থেকেও কারণ এটি এখন একটি স্থানে রাখা হয়েছে ইনকিউবেটর এবং শিশুর উপরের অংশে এটি বসানো হয়েছে যদিও এটি নীচে স্থাপন করা একটি বেসিনেটের মতো এবং কোনওভাবে আপনি সমস্ত কিছু প্যাকেজ করেন এবং তারপরে আপনি শিশুটিকে শীর্ষে রাখুন আপনি পরিমাপ করতে চান আপনি বাচ্চাটি পরিমাপ করতে পারবেন ইনকিউবেটার হল দুটি তাপমাত্রা এমনভাবে হয় যে এটি বন্ধের সম্পূর্ণ তাপমাত্রাটি একত্রিত করতে সক্ষম হয় নতুন জন্মানো ইনকিউবেটার এটি সম্ভব যে আপনি এটি করতে পারেন বেশ সঠিকভাবে পরিমাপ এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই দুটিকে মাউন্ট করার জন্য এই পিসিবি তৈরি করেছি এবং অতএব আমি আপনাকে এই চিত্রটি আঁকতে দাও কারণ আইওটি কোর্সের জন্য আপনি কীভাবে এই ধরণের সিস্টেমগুলি তৈরি করেন তা ডিজাইনের জন্য কীভাবে তৈরি করা যায় তা সম্পর্কে সমস্ত কিছুই সুতরাং আমাকে আবার আপনার জন্য এই চিত্রটি বিমূর্ত করতে দাও সেখানে একটি মাইক্রোকন্ট্রোলার রয়েছে সেখানে একটি মাইক্রোকন্ট্রোলার রয়েছে এবং সেখানে মেডিকেল গ্রেড আইআর থার্মোমিটার রয়েছে থার্মোমিটার আমাকে আবার এটি লিখতে দিন এটি একটি থার্মোমিটার এবং সরলতার জন্য আমি এখানে দ্বিতীয়টি দেখাব এটি 2 এটি আবার একই মেডিকেল গ্রেড থার্মো মিটার যাইহোক আপনি যদি এমন একটি সিস্টেম তৈরি করতে আগ্রহী হন তবে আপনি মেলাক্সিসকে সন্ধান করতে পারেন মেলাক্সিস একটি ইউরোপীয় সংস্থা যা তারা নবজাতকের জন্য এই আইআর মেডিকেল গ্রেড আইআর থার্মোমিটারগুলি অ্যাপ্লিকেশন তৈরি করে এখন আপনি যদি আমাদের কিছু বলতে চান তবে আমাদের ফিরে আসা যাক আপনি একটি তাপ প্রোফাইলিং করতে চান তাপ তাপীয় সুতরাং আমাকে এটি তাপীয় প্রোফাইলটি ঘষে ফেলুন কোনও অটোমোবাইলের তাপের প্রোফাইলিং আপনি কোন ধরণের সেন্সর ব্যবহার করতে সেন্সর ব্যবহার করবেন তাপমাত্রা পরিমাপের এই ইস্যুতে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে কিছু দেখাব সময় উল্লেখ করুন ১৯১৮ আমি যা করতে যাচ্ছি তা হলআমি আপনাকে একটি দুর্দান্ত ধারণা প্রদর্শন করতে যাচ্ছি যা আমি বহু বছর আগে ল্যাবটিতে চেষ্টা করেছি এবং কেবল মজার জন্য আপনি জানেন যে আপনি অনেক কিছুই করতে পারেন সুন্দর জিনিসগুলি প্রতিবার প্রযুক্তির নয় এটি আপনার ধারণা সম্পর্কে কী ধরণের ধারণাগুলি যা আপনি একসাথে উত্পন্ন করতে পারেন এবং একটি খুব সাধারণ সিস্টেম স্থাপন করতে পারেন আসলে আপনি যদি মানুষের শরীরের তাপমাত্রার একটি পরিমাপ করতে চান তবে আপনি এটি করতে পারতেন যেমন আমি বলেছি সঠিক উপায়ে মলদ্বার হয় অন্যথায় সাময়িক ধমনী এই সামান্য আইআর থার্মোমিটার ব্যবহার করে আমাদের টেম্পোরাল অঞ্চল জুড়ে স্ক্যান করুন এবং তারপরে আপনি কোনওভাবে টেম্পোরাল অঞ্চলগুলি ধরেন কারণ এর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আপনি সেই মানটি পড়েন এবং তারপরে আপনি বলেছিলেন যে এটি দেহের মূল তাপমাত্রার খুব কাছাকাছি শুধু একটি প্রথম পেতে আপনাকে কি এগুলি করতে হবে তাপমাত্রার লাইন ইঙ্গিত না আপনি এটি করতে হবে না আপনি যা করতে পারলেন তা হল আপনি তরল স্ফটিক থার্মোমিটার পেতে পারেন এটি বাজারে তরল স্ফটিক থার্মোমিটার বলা হয় যে কোনও ফার্মাসির দোকানে 40 50 Rupee বা হতে পারে 100 টাকা আপনি একটি তাপ একটি সহজ পাবেন যা আপনি কেবল এটি কিনতে পারেন এবং এটি রেখে দিতে পারেন তোমার উপর কপাল এখন আপনি যখন এটি আপনার কপালে রেখেছেন যদি শরীরের তাপমাত্রার উপর নির্ভর করে এটি একটি রঙ নির্দেশ করে যাচ্ছিল যে নির্দিষ্ট রঙটি স্ট্রিপটিতে আলোকিত হতে চলেছে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যা করেছি তা আমার একটি নির্দিষ্ট ইঙ্গিত রয়েছে মাঝখানে একটির মূল দেহের তাপমাত্রা আমাকে এখানে আপনাকে আরও কিছু বিশদে দেখাব সুতরাং আপনি তাদের এখানে দেখতে পাবেন বাস্তবে হ্যাঁ সুতরাং এটিকে সঠিকভাবে নির্দেশ করতে হবে এখানে তাদের মধ্যে একটি আলোকিত হবে তা নির্দেশ করবে এবং তারপরে এখানে একটি আলাদা রঙে বিভিন্ন বর্ণের সাথে এখানে ম্যাপিং রয়েছে এখানে আমি যা করব তা হল আমি এই কীবোর্ডগুলি পুরানো নোকিয়া ফোন সুন্দর ফোনে মানচিত্র তৈরি করব এটিকে এখানে ম্যাপ করব একটি সাধারণ অ্যাপ্লিকেশন লিখুন এবং কেউ এখানে একটি বোতাম টিপছেন কেবল সেখানে তারা চিহ্নিত করেছেন এমন রঙের উপর নির্ভর করবে একটি ব্যক্তি সহজেই এখানে সম্পর্কিত বোতাম টিপতে পারেন এবং তথ্যটি বাইরে যেতে পারে তা যোগাযোগ করতে পারে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে যদি গ্রামাঞ্চলে ধারণা করা হয় বা আপনার কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে বা আপনার জানা নেই এমন লোকেরা রঙগুলি সনাক্ত করতে সক্ষম হন ভাল তবে আপনি জানেন যে তারা কোনও বাচ্চাকে নিরীক্ষণ করতে বা রোগীর উপর নজরদারি করার চেষ্টা করছেন এমন বার্তা প্রেরণে অসুবিধা হয়েছে এবং তারা খুব সহজ ব্যয় করার জন্য খুব সহজ সিস্টেমটি ব্যবহার করার চেষ্টা করছেন আপনি যে কোনও জায়গা থেকে এটি কিনতে পারেন মানের উপর নির্ভর করে 40 থেকে 100 টাকা কেবল এখানে এটি রাখুন যে নীচের নীচে যেগুলির মধ্যে একটি প্রকৃত রঙের সাথে সম্পর্কিত হাইলাইটটি পেয়েছে তা চিহ্নিত করুন আপনি এটি এই ফোনে প্রেরণ করুন যে বোতামটি টিপুন এখানে অ্যাপ্লিকেশনটি কেবল কোনও এসএমএস বা কিছু পাঠিয়ে দেবে নিকটতম প্রাথমিক স্বাস্থ্যসেবা স্বাস্থ্য কেন্দ্র সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ভারী প্রযুক্তির দরকার নেই এমন আপনি করতে পারেন না আপনি অনেক কিছু করতে পারেন আমি একটি অর্ধ স্বায়ত্তশাসিত উপায় বা অর্ধ স্বয়ংক্রিয় পদ্ধতিতে মানুষের হস্তক্ষেপকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বলতে পারি এই ফোনটি আপনি একটি সাধারণ ফোন নোকিয়া ফোনNokia Phone0 কিনতে পারবেন নোকিয়া হল এটির সাথে ফিরে আসার ঘটনা 3310 এখন যা উপলভ্য এবং আপনি এটির মতো একটি সাধারণ ফোন কিনতে পারেন কারণ আপনি কেবল সেই রঙের ইঙ্গিত সহ কেবল একটি এসএমএস বার্তা প্রেরণ করতে চান যে রঙটি আপনি এটি নির্দিষ্ট তাপমাত্রায় ম্যাপ করেন এবং তারপরে আপনি কেবল বলতে পারেন যে আপনি ঠিক জানেন যে সহজ ম্যাপিং করুন সুতরাং আসুন আমরা যা করতে হবে তা সমস্ত লিখে রাখি সুতরাং আমি এটি এখানে রাখি যাতে আমাদের এখন যে সমালোচনামূলক প্রশ্নগুলির উত্তর দিতে হবে তা আপনি যা করতে পারেন তা করতে পারেন আপনি একটি সাধারণ আইআর থার্মোমিটার ব্যবহার করেছেন তা আবার মানচিত্র করুন দুঃখিত আমি দুঃখিত আমি ভুল শব্দটি ব্যবহার করেছি এটি আইআর নয় থার্মোমিটার এটি আমি দুঃখিত আমি অবশ্যই বলব এটি তরল স্ফটিক থার্মোমিটার আমি দুঃখিত এটি তরল স্ফটিক থার্মোমিটার এটিকে তরল স্ফটিক থার্মোমিটার বলে এটিকে আসলে একটি তরল স্ফটিক থার্মোমিটার বলা হয় যা 40 টাকা থেকে শুরু করে প্রায় 100 টাকার মধ্যে যে কোনও জায়গায় পাওয়া যায় এবং আপনার এই সাধারণ তরল স্ফটিক থার্মোমিটারটি আপনার কপালে এই সাধারণ তরল স্ফটিক থার্মোমিটার ব্যবহার করুন তরল স্ফটিক থার্মোমিটারের যে কোনও একটিতে মানচিত্র তৈরি করা হয়েছে তার উপর ভিত্তি করে আপনার এখানে থাকা এই নির্দিষ্ট ম্যাপিংটি পড়ুন সেই অঞ্চলটিতে হাইলাইট হবে আপনাকে বর্ণের সাথে সম্পর্কিত করবে এই কীবোর্ডটি ব্যবহার করুন যা এখন নির্দিষ্ট তাপমাত্রা এবং রঙের সাথে ম্যাপ করা হয়েছে এবং সেই বোতামের সাথে সম্পর্কিত বোতামটি টিপুন যাতে তাপমাত্রার মানটি যে নির্দিষ্ট রঙের সাথে ম্যাপ করা হয় তা নিকটবর্তী কোনও প্রাথমিকের সাথে একটি এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা হয় স্বাস্থ্যসেবা কেন্দ্র সুতরাং এই সমস্তগুলি কেবল ইঙ্গিত করে যে আপনি এই সমস্ত কাহিনী সাধারণ তরল স্ফটিক থার্মোমিটারগুলির সাথে করতে পারেন যা এলসিটি বা তরল স্ফটিক থার্মোমিটারকে এলসিটি এলসিটিও বলে আপনি যদি চান তবে এই সামান্য থেকে এই তরল স্ফটিক থার্মোমিটার কিনতে পারেন থার্মো স্পট বলা হয় যে সংস্থা আপনি এই থার্মো স্পটটি দেখতে পাচ্ছেন একে স্বল্প মূল্যে টিএলসি তে শিক্ষাদান এইডসও বলা হয় আপনি কম খরচে টিচিং এইডস শিখতে পারবেন এবং আমার হাতে একটি নমুনা আছে আপনি দেখতে পাচ্ছেন যে এটি হল সামান্য তরল স্ফটিক থার্মোমিটার যা আপনি ব্যবহার করতে পারেন সাধারণত নবজাতকের জন্য একটি নবজাতক শিশুরা যা করেন তারা হল তারা এই ছোট্ট বিন্দুটি রেখেছেন এবং তাপমাত্রা যদি সঠিকভাবে 365 থাকে তবে আপনার শেষে একটি স্মাইলি দেখা উচিত যা দেহের স্বাভাবিক তাপমাত্রা যা আপনি একটি হাসিখুশি দেখতে পাবেন ঠিক আছে সুতরাং যে হাসি একটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে তাপমাত্রা বজায় থাকে শিশুর থার্মোরোগুলেশন ভালভাবে বজায় থাকে আপনি এটিকে সাধারনত বাহুর নীচে বা ডানদিকে নীচের দিকে পাঁজরের ঠিক নীচে রেখে দেন উভয় জায়গাগুলি পরিমাপ করা এবং এটি ইতিমধ্যে সুতরাং যদি আপনার নিরীক্ষণ আমাদের দিন কটি নবজাতক বলুন এবং আপনার কাছে সহজ সরল ফোন রয়েছে আপনি ফোন এবং সাধারণ এসএমএসের সাথে এই তরল স্ফটিক থার্মোমিটারের সংমিশ্রণটি ব্যবহার করতে পারেন সুতরাং আইওটি ধরনের সিস্টেম বিল্ডিংয়ের জন্য এই ডিজাইনের বড় গল্পটি কী আপনি দেখছেন আইডিয়া গুরুত্বপূর্ণ কীভাবে জিনিসগুলিকে সহজ করা যায় তা গুরুত্বপূর্ণ আপনার পরিমাপ কৌশলগুলি বা সকলের জন্য তাপমাত্রা বা সেন্সরগুলির পরিশীলনের দরকার নেই অ্যাপ্লিকেশন আপনি এটি একটি হাইব্রিড উপায়ে করতে পারেন আপনি ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করতে পারেন আপনি সমন্বয় পদ্ধতি ব্যবহার করতে পারেন এবং আপনার সিস্টেমগুলি একসাথে তৈরি করতে পারেন সুতরাং এই উদাহরণে আমরা দেখেছি যে আমরা প্রকৃতপক্ষে সমস্ত সঠিক ম্যাপিংয়ের জন্য একটি তরল স্ফটিক থার্মোমিটার ব্যবহার করেছি মূল দেহের তাপমাত্রা পরিমাপের জন্য নবজাতকের তাপমাত্রাটি দুঃখিত এটি কেবল বাহুর নীচের অংশে বা যদি ডানদিকে পাঁজরের নীচে প্রয়োগ করা হয় আপনি বয়স্কদের জন্য ব্যবহার করছেন আপনি কেবল কপালে এটি প্রয়োগ করতে পারেন ঠিক এই সমস্তগুলি সহজ ফোন দিয়ে পরিমাপ করার সম্ভাবনাগুলি সুতরাং আপনি কয়েকটি একত্রিত করতে পারেন প্রযুক্তি সুতরাং আপনি কীভাবে কোনও পরিমাপ করতে পারবেন তার এটি একটি উদাহরণ দ্বিতীয় কথাটি আমরা বলেছি মেডিকেল গ্রেড থার্মোমিটার বা মেডিকেল গ্রেড আইআর থার্মোমিটার এবং তৃতীয়টি সম্পর্কে উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম আপনি কীভাবে একটি এসএমের দিকে তাকিয়ে আছেন এমন একটি অটোমোবাইলের প্রোফাইল তৈরি করবেন একটি অটোমোবাইলের ভিতরে এটির জন্য আপনি যা করতে পারেন তা হল আপনি ব্যবহার করতে পারেন এটির অন্য ধরণের সেন্সরটিও আমাকে এটি নির্দেশ করতে দেয় এটি প্রায় দীর্ঘ সময় এটি প্রয়োজনীয়ভাবে বৈদ্যুতিন ক্যাপাসিটরের মতো লাগে এটি একটি চিকিত্সা এটি এটিও একটি আইআর থার্মোমিটার তবে এটি মেডিকেল গ্রেড সঠিক নয় কারণ আপনি চিকিত্সা চান না গ্রেড আপনি বিনিয়োগ করতে চান না আপনি এই 01 ডিগ্রি সেলসিয়াস ধরণের নির্ভুলতা চান না তবে আপনি একটি বৃহত অঞ্চল এবং বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করতে চান সুতরাং আপনি যা কিনেছিলেন তা হল আপনি কোনও অটোমোবাইলের জন্য কিনতে পারবেন 16 × 4 16 × 4 পিক্সেল আইআর থার্মোমিটার আপনি এটিকে থার্মোমিটারটি বলতে পারেন কারণ এটি তাপমাত্রা ঠিক করে দেয় সুতরাং এর অর্থ কী এবং কী ধরণের আপনার এত পিক্সেল দরকার আপনার 16 টি দরকার 4 পিক্সেল অতিক্রম করুন কারণ আপনি এটির মতো বৃহত অঞ্চলটি পরিমাপ করতে চান তবে উচ্চতার দিক থেকে আপনি খুব বেশি পরিমাণে চান না কেবলমাত্র বৃহত্তর প্রশস্ত আকারের ক্ষেত্রে আপনি এটি প্রশস্ত চান তবে আপনি যে y অক্ষের সাথে করেন তা আপনি চান না এটি খুব বেশি চাই না তবে এক্স অক্ষের উপর আপনি এটি করতে চান যথেষ্ট পরিমাণে বৃহত কোণটি পরিমাপ করুন সুতরাং আপনি সেগুলি পরিমাপের জন্য 30 ডিগ্রি × 120 ডিগ্রীতে পাবেন এটি এমন কিছু যা আপনি সাধারণত গাড়িগুলির সমস্ত পরিমাপের জন্য ব্যবহার করতে পারেন আসুন আমরা এটি পরবর্তী পদক্ষেপ হিসাবে গ্রহণ করি এবং তাপমাত্রার এই পরিমাপটি আমরা আরও এগিয়ে যেতে যেতে আরও বিশদে বুঝতে পারি সুতরাং সংক্ষেপে আপনি যদি পরিবেষ্টনকারী তাপমাত্রা পরিমাপ করছেন তবে আপনার এক ধরণের সেন্সর প্রয়োজন আপনি যদি কোনও নবজাতকের মূল দেহের তাপমাত্রা পরিমাপ করছেন তবে আপনার অন্য ধরণের সেন্সর প্রয়োজন যদি আপনি তাপমাত্রাটি পরিমাপ করে থাকেন একটি অটোমোবাইলের মধ্যে আপনার বিভিন্ন আইওটি সিস্টেমের অধীনে বিভিন্ন ধরণের সেন্সর প্রয়োজন আপনি যদি হাঁস মুরগির খামারের অভ্যন্তরের তাপমাত্রা পরিমাপ করছেন তবে আমাদের বলতে দিন যে আপনি মুরগির খামারের ভিতরে থাকা মুরগির একটি নির্দিষ্ট তাপমাত্রা পরিমাপের দিকে তাকিয়ে আছেন আপনি জানেন যে সমস্যাগুলি সেখানে আরও জটিল সেখানে যদি খুব বেশি ঠান্ডা হয় তবে মুরগি খুব গরম হলে তারা একসাথে আহত হচ্ছে এবং তারা ঘাম পাচ্ছে এবং তারা ঠিকঠাকভাবে শ্বাস নিতে পারছে না তাপমাত্রা বেশি থাকলে আপনারও অনেক সমস্যা থাকতে পারে তা জানতে পারে সুতরাং শেষ পর্যন্ত আপনি উৎপাদন আরও বড় হতে চান আপনার পোল্ট্রি সিস্টেমে ভাল উত্পাদন করতে চান সুতরাং পোল্ট্রি ফার্মের অভ্যন্তরে আপনার তাপমাত্রার পরিমাপ সঠিক হতে হবে সুতরাং আপনার সেখানে বিভিন্ন ধরণের তাপমাত্রা পরিমাপ প্রয়োজন তাহলে সবাই এই সংক্ষিপ্তসারটি বলছে যে আপনি যে আইওটি সিস্টেমটি তৈরি করতে চান তা মূলত একটি গুরুত্বপূর্ণ দিকের উপর নির্ভর করে এবং এটি প্রয়োগের অধিকারের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যে কোনও আইওটি অ্যাপ্লিকেশনটিকে মনে রাখবেন যেগুলি সিস্টেম বিল্ড করবে সেগুলি বোঝবে এবং আসুন কীভাবে এই অ্যাপ্লিকেশনগুলির বেশ কয়েকটির জন্য এই জিনিসগুলি তৈরি করা যায় তা আমাদের দেখতে দিন